সিঙ্গেল ফেজ AC সার্কাইটস কন্টিনিউড সুতরাং আবার আমরা ফিরে এসেছি আপনার কেবল কাজ হবে বই থেকে সংখ্যাগত সমস্যার সমাধান করা যদিও তত্ত্বের ক্ষেত্রে অনেক কিছুই সঠিকভাবে করা হয়েছে কমবেশি সবকিছু সঠিকভাবে আচ্ছাদিত সুতরাং পরবর্তীতে আমরা সেই সিরিজ RLC সার্কিটটি বিবেচনা করব প্রথমে আমরা দেখেছি যে এটি আপনার বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট তারপর আমরা একটি বিশুদ্ধ রূপে ইনডাকটিভ সার্কিট দেখেছি তারপর আমরা একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট দেখেছি এবং ধাপে ধাপে আমরা এগিয়ে চলেছি এখন আপনার R L সার্কিট সিরিজের R L বিবেচনা করুন সুতরাং এখানে আপনাকে ইনস্টানটানেওয়াস পোলারিটি তৈরি করতে হবে আর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট একটি আইডিয়াল সহজ সিরিজ সার্কিট এবং রেজিস্টর জুড়ে ভোল্টেজ হল vR এবং ইনডাক্টেন্স জুড়ে VL আমাদের উদ্দেশ্য একটি স্টেডি স্টেট বিশ্লেষণ সুতরাং কারেন্টে v দেওয়া হয় এখন ধরে নিন i Im sin ω t সুতরাং কেবল ভোল্টেজ বা কারেন্ট কিছু আপনাকে ধরে নিতে হবে তো যদি আপনি ধরে নিন i Im sin t যখনই আপনি i Im sin ω t নেবেন তার মানে সাধারণভাবে আপনি যাকে বলেন এটি rms মান হবে Im √ 2 আমি মনে করি যদি আপনি এইভাবে লেখেন এবং রেফারেন্স অ্যাঙ্গেল 0 হবে কারণ ω t তো ω t 0o সুতরাং এর মানে হল Im √ 2 0 o সুতরাং এটি rms মান যাই হোক তাই পরবর্তী ইনস্টানটানেওয়াস ভোল্টেজ হল vR VL v সুতরাং v vR কারেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি যাকে বলেন i এই i কারেন্ট তাই এটি i R এবং তারপরে এটি আপনার di dt তে L যা আপনার VL VL v সুতরাংv vR যা i R L গুণ di dt এখন i Im sin ω t করি তাই যদি আপনি এটি সাবস্টিটিউট করেন তবে এটি হবে R Im sin ω t ω L Im cos ω t v তারপর আপনি যা করবেন আপনি Im কে কমন নিন সুতরাং Im এখানে আছে তাহলে এটি আপনার R এবং এটি আপনার ω L সুতরাং এটি R এটি আপনার তৈরি R Im এটিকে ω L Im বলা হয় সুতরাং এটি সাধারণভাবে √ ওভার R 2 ω L 2 Im আপনি যদি নেন আপনি যদি এখানে Im কমন নিয়ে যান তো সাধারণভাবে এখানে R এটি কোইফিসিয়েন্ট এটি R2 আপনি গ্রহণ করেন এবং এখানে এটি ω L 2 সুতরাং নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর উভয় পক্ষ আপনি ভাগ করবেন √ over R 2 ω L 2 R 2 ω L2 2 v দ্বারা সুতরাং v √ over R 2 ω L 2 এই ইকুয়েশনের উভয় দিক আপনি ভাগ করবেন √ over R 2 ω L2 দ্বারা আর এই Im আপনি কমন নিন আর এই দিক থেকে অ্যাঙ্গেল হল θ সুতরাং cos θ R আপঅন √ ওভার R 2 ω L 2 এবং sin θ ω L √ওভার R 2 ω L 2 অতএব এখন প্রশ্ন হচ্ছে যে এটি আপনার cos θ এটি আপনার sin θ সুতরাং এটি এবং একটি আপনি প্রতিস্থাপন করেন cos θ দ্বারা আর এইটি আপনি প্রতিস্থাপন করুন sin θ দ্বারা তারপর Im কমন গুন করবেন sin ω t cos θ cos ω t sin θ দিয়ে যা একটি sin A cos B cos A sin B ফর্ম সুতরাং আমি এটি মুছে ফেলি তো এর মানে যা থেকে আপনি পাবেন যে আপনার v v Im √ ওভার R 2 ω L 2 sin ω t θ আর এটা আপনার sin θ cos θ দেওয়া হয়

সুতরাং এটি একটি লিখতে পারেন Im আপনি যা বলেন v Im গুণ Z গুণ sin ω t θ যা Vm sin ω t θ মানে এই Im গুণ হবে √ R 2 ω L 2 এর সাথে এটি হল টার্মটি সুতরাং Z Z √ ওভার R 2 ω L2 এটি আসলে এই R L সার্কিটের ইম্পিডেন্স সুতরাং আপনার Im গুণ Z এবং Vm আপনার ম্যাগনিটিউড এগুলি সমস্ত ম্যাগনিটিউড Vm Im গুণ Z এটিও ম্যাগনিটিউড অতএব Z √ R 2 ω L 2 Vm Im সুতরাং এই Z আমি আপনার জন্য লিখছি Z Vm Im মূলত এটি Vm আমি আশা করি আপনি এটি দেখতে পাবেন Vm √ 2 বিভক্ত হবে Im √ 2 দ্বারা যাতে এর অর্থ RMS মান তার মানে Z ইম্পিডেন্স ম্যাগনিটিউড Vm Im V I যেখানে V ভোল্টেজের RMS মান এবং I কারেন্টের RMS মান আপনি যখন সংখ্যাসূচকগুলি সমাধান করবেন তখন আমি VRMS upon I rms বেবহার করবো সুতরাং এবং এই কারণেই এটি Vm I Vm upon Im লিখছে আপনি V upon I লিখতে পারেন আপনি যদি বলেন V rms মান এবং I rms মান কারণ নিউমারেটর এবং ডেনোমিনেটর উভয়ই আপনি বিভাজন করছেন √2 দ্বারা এবং θ θ tan ইনভার্স ω L R আপনি যদি এখানে চিত্রটি দেখেন তবে এটি আপনার tan θ আপনার L ω R কারণ Im Im বাতিল হয়ে যাব সুতরাং L ω R এর অর্থ θ tan ইনভার্স √ωL R সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন অতএব এখানে দেওয়া হয়েছে যে আপনার θ tan ইনভার্স ω L R সুতরাং এটি আপনার tan ইনভার্স ω L R এই ক্ষেত্রে কি হচ্ছে যে দুটি জিনিস যা আসলে চয়ন করা হয় তা হল i Im sin ω t b সুতরাং আপনি যদি আপনার ফেজোরের জন্য গ্রহণ করেন যখন আপনি ফেজোর ডায়াগ্রাম আঁকবেন তাই সাধারণত লিখতে পারেন i Im √2 যে rms মান এবং এর অ্যাঙ্গেল 0o হবে সুতরাং এটি আপনার rms মান সুতরাং যদি এটি সংজ্ঞায়িত করা হয় যে এটি ক্যাপিটাল I হবে তাহলে এটি I অ্যাঙ্গেল 0 হবে I rms মান তাই I কে রেফারেন্স হিসাবে নেওয়া হয় এটি ক্যাপিটাল I সুতরাং এটি আপনার I রেফারেন্স এখন আমাকে এটা পরিষ্কার করতে দিন এরপরে এটি হল আমার V সুতরাং V আসলে Vm sin ω t সুতরাং v আসলে Vm sin ω sorry ω t θ ω t θ এই θ সুতরাং এটি আপনি ফেজোর ডায়াগ্রামে আঁকবেন Vm তখন হবে যখন আপনি rms মান Vm √ 2 গ্রহণ করবেন এবং এটি θ হিসাবে নেওয়া যেতে পারে অ্যাঙ্গেল θ হিসাবে নেওয়া যেতে পারে সুতরাং এটি V অ্যাঙ্গেল θ হিসাবে লেখা যেতে পারে V হল rms মান V Vm √2 একইভাবে I Im √2 rms মান সুতরাং V হল rms মান সুতরাং এখানে একটি অ্যাঙ্গেল হল θ এবং θ পজিটিভ সুতরাং এই V সেখানে আছে তাই এটি আমার V এবং এই অ্যাঙ্গেল টি θ তার মানে কারেন্ট I এই ভোল্টেজ V থেকে ল্যাগিং করছে একটি অ্যাঙ্গেল θ দ্বারা বা V কারেন্ট I লিডিং করছে একটি অ্যাঙ্গেল θ দ্বারা এবং আরেকটি জিনিস হল আমাকে এটি পরিষ্কার করে বলতে দিন অল্প থামুন আসুন আমরা ডায়াগ্রামে যাই আরেকটি জিনিস হল এই চিত্রটি সুতরাং এখানে vR i R এটাকে আপনি বলেন যে রেজিস্ট্যান্স জুড়ে ভোল্টেজ ড্রপ এটিকে I R করতে পারেন যদি এটি একটি rms মান হয় এবং অবশ্যই ইনস্টানটানেওয়াস পোলারিটি রয়েছে এবং VL এটি ইনডাকটিভ রিঅ্যাকটাঁস এবং ইনডাকটিভ রিঅ্যাকটাঁসে XL j L ω j L ω তার মানে আপনার ভোল্টেজ ড্রপ VL j I L ω অর্থাৎ I XL সুতরাং এটি VL j গুণ I L ω অতএব আপনি যাকে বিশুদ্ধরূপে ইনডাকটিভ সার্কিট বলেন এটি j L ω দেখেছেন এটিকে আপনি বলেন যে আপনার কারেন্ট ভোল্টেজ থেকে 90o লেগ করছে বিশুদ্ধ ইনডাকটিভ সার্কিটের জন্য এটি মূলত কাল্পনিক এক্সিসে ছিল সুতরাং j L ω সুতরাং এটি আপনার R এবং এটি j L ω সুতরাং আমাকে এটি পরিষ্কার করে বলতে দিন অতএব এটি আপনার vR I R এবং এটি হল VL এটি আপনার VL j I XL j মানে অ্যাঙ্গেল 90o আপনি যদি এটি এই ভাবে নেন j I XL I XL এবং j মানে অ্যাঙ্গেল 90o কারণ অ্যাঙ্গেল 90o মানে cos 90 o j sin 90o সুতরাং cos 90 0 এবংj sin 90 1 তাই sin 90 1 সুতরাং এটি j I XL হয়ে যাবে এটি j I XL এবং এটি ফলাফল v এখন আসুন আমরা ফিরে আসি যেটা আমরা ডিয়াগ্রামে দেখেছি তার মানে হল একটি ইনডাকটিভ সির্কাইটের ইমপেডেন্স Z R j L ω লেখা যেতে পারে কারণ এটি বিশুদ্ধরূপে রেজিস্টিভ R এবং এটি আপনার ইনডাকটিভ সার্কিট যাকে আপনি L বলেন তো এর রিঅ্যাকটাঁস হল আপনার L ω সুতরাং R j L ω তার মানে যদি আপনি এই ভাবে নেন ধরুন এটি একটি জটিল কোয়ান্টিটি লিখুন বার R 2 L 2 ω 2এটি এর ম্যাগনিটিউড এবং এর অ্যাঙ্গেল আপনার tan ইনভার্স L ω R হবে এটি আপনার Z বার এবং এটি ম্যাগনিটিউড এর অর্থ Z আপনার যাকে আপনি Z বার বলেন Z অ্যাঙ্গেল θ সুতরাং θ সংজ্ঞায়িত করেছি যে tan ইনভার্স L ω R এবং Z হল ইমপেডেন্সের ম্যাগনিটিউড সুতরাং ইনডাকটিভ সার্কিট ইনডাকটিভ থাকাকালীন আপনি যা বলেন তা হল R j L ω তাই আপনি যাকে সার্কিট বলেন এটি আপনার ইমপেডেন্স যখন সমস্যার সমাধান হবে জানতে পারবেন জিনিসগুলি কেমন সুতরাং আমি এটি পরিষ্কার করতে চাই এর মানে সাধারণভাবে যখন আপনি কারেন্ট গণনা করেন যখন এই v দেওয়া হয় v Vm sin ω t θ যা আপনি পেয়েছেন তার মানে যদি আপনি rms মান রাখেন তবে এটি v v Vm √ 2 হবে এবং আপনার θ অ্যাঙ্গেল সুতরাং আপনি যদি কারেন্টটি খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে কারেন্টটি এখানে হওয়া উচিত আপনি এটি তৈরি করতে পারেন যদি আপনি চান তাহলে এটি আপনার ফেজোর হবে তাই এটি কে v অ্যারো করুন i তাহলে এই এক v অ্যারো বিভক্ত হবে আপনার ইম্পিডেন্স Z এর দ্বারা যাতে এটি v অ্যাঙ্গেল হয় আপনি যাকে বলেন θ আপনার v এখানে দেওয়া হয় যাকে আপনি অ্যাঙ্গেল θ বলেন এবং বিভক্ত করা হয় যদি আপনি এই i তৈরি করেন এই Z তৈরি করেন এবং এটি হবে R j L ω সুতরাং সেই ক্ষেত্রে দেখুন জিনিসগুলি কীভাবে আসবে সেই ক্ষেত্রে আপনার এটি y i এটি আমার i এটিও ফেজোর কোয়ান্টিটি সুতরাং এটি আপনার i এটি আপনার V অ্যাঙ্গেল θ এই R দিয়ে বিভক্ত করুন এটি Z অ্যাঙ্গেল θ Z √ ওভার R 2 L ω 2 সুতরাং এর অর্থ V Z অ্যাঙ্গেল θ θ V Z অ্যাঙ্গেল 0o তার মানে কারেন্ট যা কিছু পেয়েছে ধরে নিন i Im sin ω t এটি আপনার i angle 0o ছাড়া আর কিছুই নয় সুতরাং এটিও V Z হল আই অ্যাঙ্গেল 0o কারণ আমি কেবল আপনাকে বিপরীত গণনা দেখাই যখন সার্কিট সমস্যার সমাধান হবে তখন আপনি দেখতে পাবেন যে আমি সবে মাত্র পিছন থেকে এসেছি সুতরাং এটি i অ্যাঙ্গেল এবং এটি এখন আসছে Z যাকে আপনি বলেন i অ্যাঙ্গেল 0o আমি যদি এটাকে ফেজোরের দিক থেকে আপনার করে দেই কারণ i Im √ 2 rms মান এবং অ্যাঙ্গেল 0o যা কিছু এখানে আসছে সুতরাং আমাকে এটি পরিষ্কার করে বলতে দিন সামান্য বোঝাপড়া প্রয়োজন সুতরাং একবার এটি সম্পন্ন হয়ে গেলে আপনি এটিকে Z বলে অভিহিত করেন Z R j ω L এবং এটি আপনার ম্যাগনিটিউড XL L ω এবং আমি আপনাকে বলেছিলাম এটি tan inverse XL অ্যাপন R বা L ω R এখন পাওয়ারের ইনস্টানটানেওয়াস মান দেওয়া হয় পাওয়ার v গুণ i সুতরাং v আপনি সাবস্টিটিউট করুন Vm sin ω t θ গুণ Im sin ω t দিয়ে এটি আপনি কেবল sin A cos B তে প্রসারিত করেন যখন cos A sin B আপনি গুণ করবেন আপনি যদি তা করেন এটি Vm Im অ্যাপন 2 cos θ Vm Im অ্যাপন 2 cos 2 ω t গুণ cos θ Vm Im অ্যাপন 2 sin 2 ω t গুণ sin θ এখন পয়ারের অ্যাভারেজ মান 1 অ্যাপন T 0 থেকে T Vm sin ω t θ গুণ Im sin ω t dt এর মানে এই এক্সপ্রেশন এবং যদি আপনি এটি রাখেন এবং এটি ইন্টিগ্রেট করার চেষ্টা করেন আপনি এই সম্পর্কটি ব্যবহার করবেন ω 2 pi T এর অর্থ আমার ω T হবে 2 pi আপনি যদি তা করেন তো এটি ইন্টিগ্রেট করুন এটি Vm Im upon 2 cos θ হয়ে উঠবে সুতরাং cos θ হল পাওয়ার ফ্যাক্টর তার মানে এটি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল যার অর্থ এটি আপনার θ এটি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল সুতরাং এটি আসলে Vm Im 2 cos θ যার মানে এই Vm Im 2 আপনি এই একটি Vm √ 2 গুণ Im√ 2 গুণ cos θ লিখতে পারেন এর অর্থ এটি আমার rms মান এই ভোল্টেজ এবং এটি rms কারেন্ট মানে এটি VI cos θ যেখানে V rms মান এর ভোল্টেজ এবং I হল কার্রেন্টের rms মান যেটা গুণিত হবে cos θ দিয়ে এবং cos θ আপনার পাওয়ার আপনার সার্কিটের পাওয়ার ফ্যাক্টর θ আসলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল সুতরাং এটি আসলে V I cos θ তো এর অর্থ এটি V I cos θ লিখতে পারেন আর V এবং I উভয়ই rms কোয়ান্টিটি অন্যথায় আপনি যদি পিক মান গ্রহণ করেন এটি Vm Im cos θ অ্যাপন 2 হবে তবে সাধারণত আমাদের সংখ্যাগতে সর্বদা rms মান ব্যবহার করবে তো আমাকে এটি পরিষ্কার করতে দিন এরপরে আপনি যা বলেন এটি করার আরেকটি উপায় এবং এটি আপনার পাওয়ার এটি আপনার পাওয়ারের প্লট এটি কারেন্ট এই কারেন্টটি চিহ্নিত করা হয়েছে এবং এই ড্যাশ লাইন হল গিয়ে ভোল্টেজ এবং এই V I এবং পাওয়ার v i এবং p এই সব জিনিস দেখানো হয় শুধু আপনাকে কিছু অনুভব করার উদ্দেশ্যে যে তারা ওয়েভফর্মস সুতরাং এটাই পাওয়ার আপনি যদি P V এর মধ্যেI প্লট করেন আমি বলতে চাইছি এটি যদি আপনি প্লট করেন তবে প্লটিংটি এরকম হবে এখন এটির প্রকাশের আরেকটি উপায় হল এটি 1 আপঅন T 0 থেকে t এটি সহজ Vm Im sin ω t θ গুণ sin ω t সুতরাং আপনি যা করতে পারেন তা হল সেই নিউমারেটর এবং ডেনোমিনেটর যা আপনি গুণ করেন 2 এর এর দ্বারা তার মানে এখানে আপনি গুণিত করবেন 2 দ্বারা বিভক্ত করবেন 2 দ্বারা সময় দেখুন ১৭০২ তারপরে এটি 2 sin A sin B আপনি এই 2 sin A sin B কে প্রসারিত করুন যাকে আপনি cos A B cos A B বলেন এবং যদি আপনি তা করেন এবং এটি প্রসারিত করুন এটি সিম্পলিফায় হবে এটি এরকম হয়ে যাবে সুতরাং এটি নিউমারেটর এবং ডেনোমিনেটর যা আপনি গুণ করবেন 2 দ্বারা এবং তারপরে আপনি কেবল আপনার ক্লাস ইলেভেন ট্রিগোনোমেট্রি ব্যবহার করে পাবেন 2 sin A sin B সূত্র সুতরাং আপনি যাকে বলবেন এটি হবে 2 sin A sin B cos A B cos A B সুতরাং আপনি যদি তা করেন তো আপনি এটি পাবেন অতএব এটি Vm Im অ্যাপন T 0 থেকে t cos θ dt হয়ে উঠবে সুতরাং আপনি যদি এটি থেকে ইন্টিগ্রেট করেন কারণ এই শব্দগুলি আসলে অদৃশ্য হয়ে যাবে এবং অবশেষে এটি আবার আপনার হাফ Vm Im cos θ Vm √ 2 হয়ে উঠছে আমি আপনাকে বলেছিলাম Im √ 2 into cos θ V I cos θ V হল rms মান এবং I rms মান অন্যান্য টার্মস এ 2 ω t থাকে যার অ্যাভারেজ মান একটি সম্পূর্ণ সাইকেলের উপর শূন্য আপনি যদি ইন্টিগ্রেশন করেন আপনি দেখতে পাবেন এটি 0 হয়ে যাবে সুতরাং এটাই হল আমাদের ধারণা এরপর আপনার সিরিজ R C সার্কিট বিবেচনা করুন এটি আপনার ইনডাকটিভ সার্কিটের মতো একই তবে এখানে এটি C সুতরাং এই ক্ষেত্রে ধরে নিন i Im sin ω t এবং এটি ইনস্টানটানেওয়াস পোলারিটি এবং এই কারেন্ট আমি বলতে চাইছি এটি এইভাবে প্রবাহিত হচ্ছে এটি একটি সিরিজ সার্কিট R C সার্কিট সুতরাং vR আগের মতো ভোল্টেজ জুড়ে রেজিস্টেন্স আমাকে এটি পরিষ্কার করতে দিন এটি জুড়ে ভোল্টেজ vR এবং এটি জুড়ে ভোল্টেজ VC এবং এটি আপনার ইনস্টানটানেওয়াস পোলারিটি সুতরাং এই ক্ষেত্রে R i গ্রহণ করবো এবং আপনি জানেন যে i c গুণ dvdt থেকে আপনি লিখতে পারেন VC R i 1 অ্যাপন C ইন্টিগ্রেশন i dt v তারপর আপনি লিখবেন R i আপনার i তারপর Im sin ω t হবে আর এটি Im sin ω t এটা এখানে রাখুন i i একটা ইন্টিগ্রেট এটা হয়ে যাবে 1 অ্যাপন ω c Im cos ω t v সুতরাং আগের মতই তাই Im কমন নিন এবং এখানে এটি দেওয়া হয়ω c Im গুণিত এখানেও Im গুণিত হয় সুতরাং ভোল্টেজ ড্রপ গুণিত হয় এটি R Im এবং এই অ্যাঙ্গেল টি θ সুতরাং এই ক্ষেত্রে আপনি এটি sin ω t উভয় বলেন আপনি যা করতে পারেন তা হল বিভাজন R 2 √ R 2 1 অ্যাপন ω c 2 দিয়ে যদি আমি উভয় পক্ষকে বিভক্ত করি তবে হাত দিকটি হবে v অ্যাপন √ ওভার R 2 1 অ্যাপন ω c 2 এবং তার মানে এটি আপনার sin ω এটি আপনার ω t আর যদি আপনি এই ডায়াগ্রামটি দেখেন তাহলে cos θ হবে cos θ এটি হবে আমার বেস Im Im বাতিল হয়ে যাবে √ ওভার R 2 1 অ্যাপন ω c 2 এটি θ আর sin θ হবে আপনার 1 অ্যাপন ω c √ ওভার R 2 1 অ্যাপন ω c 2 সুতরাং এর মানে এটি আপনার প্রতিস্থাপন করা যেতে পারে আপনার cos θ দ্বারা এবং এটি প্রতিস্থাপিত হতে পারে sin θ দ্বারা সুতরাং সেই অনুযায়ী এখানে এটি cos θ এবং এখানে এটি আপনার sin θ এবং এটি সমান এবং আপনি যাকে বহুগুণিত বলেন আপনার Im কে √ ওভার R 2 ω c 2 এর দ্বারা কারণ এটি ক্রস গুণ তো আপনি যদি করেন ইনডাকটিভ সার্কিটের মতো এখানে এটি 1 অ্যাপন ω c এবং চিহ্ন রয়েছে সুতরাং এই ক্ষেত্রেও এটি হয়ে উঠছে v Im Z v Im Z sin ω t θ সুতরাং Vm Vm sin ω t θ এবং Vm Im z তো Vm আসলে ম্যাগনিটিউড Im Z তো sin ω t θ এইভাবে Z √ R 2 1 এর উপর ω c 2 পান এবং আবার Vm Im v i যেখানে V এবং I rms মান আমি আগে আপনাকে বলেছিলাম এটিও v অ্যাপন i v হল rms মান এবং I rms মান যখনই কোন সংখ্যাগত সমাধান পাবেন তখন অধিকাংশ ক্ষেত্রে rms মান ব্যবহার করবেন আর θ tan ইনভার্স আপনার 1 অ্যাপন ω c R কিন্তু সেখানে চিহ্ন রয়েছে সুতরাং আপনি যাকে দুটি জিনিস বলেন তার ক্ষেত্রে আপনি এটি করতে পারেন যে tan ইনভার্স আর এই জিনিসটি আপনার 1 অ্যাপন ω c R হবে একটি ইনডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আপনি যাকে θ বলেন তা পজিটিভ ছিল এটি tan ইনভার্স L ω R ক্যাপাসিটি R C সার্কিটের ক্ষেত্রে আপনি যা বলেন তা θ tan ইনভার্স 1 ω c হবে তো θ নেগেটিভ হবে সুতরাং এই ক্ষেত্রে যা ঘটছে তা আমাকে কিছুটা উপরে উঠতে দেয় এই ক্ষেত্রে যা ঘটছে তা হল আপনার ভোল্টেজ আসলে কারেন্ট থেকে লাগ্ করছে একটি অ্যাঙ্গেল θ দ্বারা বা এই কারেন্ট I আসলে এই ভোল্টেজ কে লিড করছে একটি অ্যাঙ্গেল আপনি যাকে θ বলেন কারণ এই অ্যাঙ্গেলটি θ এই অ্যাঙ্গেলটি θ সুতরাং VC আগের মতো j গুণ j গুণ I Xc অর্থাৎ Xc 1 অ্যাপন ω c তো আপনার I গুণ 1 অ্যাপন ω c এবং এটি আমার ভোল্টেজ V অতএব V V VC যার মানে আমার I R j আসলে আমার vR এবং তারপরে আপনি যাকে VC বলেন VC বলেন তা আসলে I গুণ j গুণ 1 আপঅন ω c কারণ এটি আপনার j I 1 আপঅন ω c যাতে R j ω c এর মানে R C সার্কিটের জন্য ইম্পিডেন্স এটি R j আপঅন ω c তো এর মানে এটি আপনি যাকে বলেন I গুণ Z অতএব সার্কিটের ইমপেডেন্স হল এটি এবং ইমপেডেন্স যার অর্থ এটি ম্যাগনিটিউড এবং এটি tan ইনভার্স 1 অ্যাপন ω c সুতরাং এই চিহ্নটি এখানে বের করা হয়েছে এটি tan ইনভার্স 1 অ্যাপন ω c R কিন্তু এখানে আছে সুতরাং θ এইভাবে লিখছেন অথবা √ ওভার R 2 Xc 2 tan ইনভার্স Xc R যেখানে Xc 1 uঅ্যাপন ω c এর জন্য আপনার সিরিজ R C সার্কিট Z এই একটি R j 1 অ্যাপন ω c সুতরাং সাধারণত যা ঘটে তা হল Xc যখন এইভাবে লেখেন কখনও কখনও R লেখেন যাকে আপনি j Xc বলেন সেই ক্ষেত্রে আপনার Xc আসলে আপনি যাকে বলেন R j Xc লেখেন তাহলে যা ঘটবে তা হল আপনার কাছে এই Xc মান রয়েছে যা আপনাকে নেগেটিভ নিতে হবে সেভাবে আপনি করবেন না আমাকে এটি মুছে ফেলতে দিন আপনি কি করবেন যদি আপনি R j Xc লেখেন তাহলে আপনি Xc 1 ω c নিয়ে যাবেন সুতরাং এটি আসলে আপনার রিয়্যাক্ট্যান্ট এর ক্যাপাসিটি 1 আপঅন ω c সুতরাং এটি R এটি তাই ইনডাকটিভ কেসের জন্য এটি R j XL এবং ক্যাপাসিটার ক্যাপাসিটি কেসের জন্য এটি R j Xc এবং Xc 1 আপঅন ω c সুতরাং এর অর্থ এটি পাওয়ারের ইনস্টানটানেওয়াস মানের মতো একই সুতরাং এটি আপনার v গুণ i এবং আপনি এটিকে একসাথে গুণ করেন এবং তারপরে এটি T 0 থেকে T একই জিনিসের উপর পাওয়ার 1 এর অ্যাভারেজ মান হবে সুতরাং এখানেও আপনি নিউমারেটর এবং ডেনোমিনেটর গুণ করবেন 2 দ্বারা এবং এটি 2 sin A sin B যেটা হল cos A B cos A B যা সেই সূত্রটি ব্যবহার করে এবং আপনি আবার পাবেন এটি হাফ Vm Im cos θ V I cos θ V ভোল্টেজের rms মান এবং I কারেন্টের rms মান সুতরাং আবারও আমি আপনার জন্য লিখছি V Vm √2 আর I Im √2 কার্রেন্টের rms মান এবং ডায়াগ্রাম টি এখানে পাওয়ার ভোল্টেজ এবং কার্রেন্টের জন্য দেখানো হয়েছে আমি শুধু আপনাকে একটি অনুভূতি দেয় যে কিভাবে আসলে এই p প্লট করা হবে এই ড্যাশ লাইন ড্যাশ অংশ দেখানো হয়েছে এটা পাওয়ার অংশ সুতরাং এটি কেমন তা আপনাকে কেবল একটি অনুভূতি দেওয়া হয়েছে সুতরাং এটি আসলে একটি সিরিজ R L C সার্কিট সিরিজ RC সার্কিট এখন আমি সিরিজ R L C সার্কিট দেখতে পাব সুতরাং এখন একটি সিরিজের জন্য R L C সার্কিট তিনটি উপাদান যা আপনি বলেন তা সিরিজে রয়েছে সুতরাং একটি R জুড়ে ভোল্টেজ vR L জুড়ে ভোল্টেজ VL এবং এই C জুড়ে ভোল্টেজ এবং আপনি ইনস্টানটানেওয়াস পোলারিটি কারেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হয় হয়েছে I এখন একটি জিনিস আমি আপনাকে বলব যে ভোল্টেজ এবং কারেন্ট ভোল্টেজ এবং কারেন্ট আমি বলছি আমি আপনাকে AC সার্কিটে ফেজোর বলেছিলাম একটি রোটেটিং ভেক্টর সুতরাং ভোল্টেজের অ্যাঙ্গেলটি প্রথম কোয়াডর্যান্ট এটি দ্বিতীয় কোয়াডর্যান্ট এটি তৃতীয় কোয়াডর্যান্ট এটা চতুর্থ কোয়াডর্যান্ট সুতরাং ভোল্টেজ বা কারেন্ট ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্ট এটি যে কোনও জায়গায় হতে পারে কারণ ফেজোর একটি রোটেটিং ভেক্টর এটি আপনার সার্কিট ডায়াগ্রাম নেটওয়ার্ক অনুযায়ী হতে পারে সবকিছু অ্যাঙ্গেল করুন ভোল্টেজ বা কারেন্ট পর্যায় অনুযায়ী আপনি কোন ধরণের জিনিস নিয়েছেন এটি প্রথম কোয়াডর্যান্ট হতে পারে এটি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ হতে পারে সুতরাং আপনি যাকে চারটি কোয়াডর্যান্ট বলেন তার যে কোনও একটিতে এটি হতে পারে এটি যে কোনও জায়গায় হতে পারে কারণ এটি একটি রোটেটিং ভেক্টর যাতে ভোল্টেজ এবং কারেন্টের সেই অ্যাঙ্গেলটি কিন্তু আপনি যদি ইম্পিডেন্সটি দেখেন যখন আপনি একটি বা দুটি জায়গা লেখেন তখন আমাকে আপনাকে সংশোধন করতে দিন লোডটি তৈরি করার সময় একটি বা দুটি জায়গা কিছু জায়গায় এটি Z অ্যারো লেখা হয় সুতরাং আপনার ইম্পিডেন্স আপনি যাকে বলেন তা ফেজোর কোয়ান্টিটি নয় কারণ Z সাধারণভাবে R j X আপনি রেখেছেন এখন আপনি যদি এই কোয়াডর্যান্ট R নেন তবে সর্বদা পজিটিভ তাই R এখানে এই এক্সিস এ কোথাও থাকা উচিত সুতরাং পরবর্তী সেই সিরিজ R L C সার্কিট সুতরাং V vR VL VC কারণ এই সমস্ত জিনিস দেওয়া হয় সুতরাং vR I R এবং VL এটি j I L XL j I XL নয় j I XL এবং আপনার VC j I Xc সর্বত্র এটি এই অ্যারো ফেজোর দেখানো হয় কিন্তু এমনকি যদি এটি নাও থাকে তবে এটি বোধগম্য যাতে এটি একটি ফেজোর AC কোয়ান্টিটি হয় সুতরাং আপনি যদি I কমন ভাবে নেন তাই সর্বত্রে আমি অ্যারো নেব না সুতরাং এটি কিছুই নয় এটি আপনার Z বার এটি একটি জটিল সংখ্যা সুতরাং I R j XL Xc অতএব Z R j XL Xc মানে এটি R XL L ω এবং Xc 1 অ্যাপন ω c অতএব এর ম্যাগনিটিউড √ ওভার হবে যে একটি জটিল কোয়ান্টিটি ম্যাগনিটিউড হবে √ ওভার R 2 ω L ω c 2 এবং অ্যাঙ্গেল হবে tan ইনভার্স L ω ω c অ্যাপন R ω যেটা হল ω L 1 অ্যাপন ω c R এটি হবে অ্যাঙ্গেল এখন যদি এটা দেওয়া হয় যে যদি VL VC চেয়ে বড় হয় তবে এটি VC চেয়ে VL বেশি বা যদি Xc চেয়ে XL বড় হয় তার মানে সার্কিট একটি ইনডাকটিভ সার্কিটের মতো আচরণ করবে যদি Xc চেয়ে XL বড় মানে হয় এটি আপনার ω L ω c 0 এর চেয়ে বড় তার মানে এটি পজিটিভ যার অর্থ θ অ্যাঙ্গেল টি পজিটিভ হবে এই কারণেই এখানে এটি vR R I এবং এটিকে আপনি এই দিকটি VL বলেন এই দিকে আমার VL j XL I L এটি কেবল সম্পূর্ণতার জন্য এটি j Xc I এই দিকটি নেগেটিভ কিন্তু আপনি যা বলবেন তা যদি গ্রহণ করেন যখন আপনি পার্থক্যটি নেবেন VL VC এটি আসলে j XL Xc গুণ I হবে সুতরাং যদি আপনি তা করেন তাই আপনি যদি এই R I কে গুণ করেন j দিয়ে XL Xc হবে তাই এটি আসলে এটি তবে একই সাথে যদি এটি VC দেওয়া হয় j এখানে এটি VL তবে VL VC নেবেন না মানে এটা হয়ে যাবে তা করবেন না আপনি যাকে VL বলেন VC নেওয়া হয় সুতরাং এখানে এই সাইডটি নেগেটিভ সাইড যা গ্রহণ করা হয়েছে কিন্তু যখন আপনি এই পার্থক্যটি গ্রহণ করেন সেই সময় তা করবেন না আপনি XL Xc তে j তৈরি করুন এটি ফেজোর প্রতিনিধিত্ব সুতরাং এই সাইডটি আপনার রাখার কোনও প্রয়োজন নেই যদিও আমি নেগেটিভ চিহ্ন না রাখি এটি কোনও ব্যাপার নয় কারণ এটি নেগেটিভ সাইড তবে আমি কেবল আপনার সম্পূর্ণতার জন্য বলছি আমি এটা তৈরি করেছি সুতরাং এটি আপনার ইনস্টানটানেওয়াস পোলারিটি এবং একটি ফলাফল হবে যা VC চেয়ে VL বেশি যদি XL Xc 0 এর চেয়ে বড় হয় তাহলে স্বাভাবিকভাবে VL VC চেয়ে বড় হবে তাই এর অর্থ সার্কিট আচরণ ইনডাকটিভ টাইপ সার্কিটের মতো কারণ θ পজিটিভ কারণ θ ω L 1 অ্যাপন ω c R সুতরাং ω L 1 অ্যাপন ω c বড় 0 এর চেয়ে আর এটি পজিটিভ সুতরাং এর অর্থ আমার θ পজিটিভ হবে কারণ θ এই অ্যাঙ্গেল টি আসলে θ তাই θ পজিটিভ হবে সুতরাং ফেজোর ডায়াগ্রামটি এইরকম হবে তাই এটি আপনার ফলাফল এই সাইডটি VL বৃহত্তর কারণ Xc চেয়ে XL বড় মানে VC চেয়ে VL বেশি সুতরাং এটি ফলাফলের অংশ VL VC এবং এটি θ সুতরাং এর অর্থ এই সার্কিটটি একটি ইনডাকটিভ ধরণের মতো আচরণ করে সুতরাং এই ক্ষেত্রে এটি VC VL হবে কারণ VC আপনার VL চেয়ে বড় সুতরাং এই দিকে আসা তার মানে এটি আমার θ সুতরাং এবার θ নেগেটিভ যার অর্থ আপনি যাকে সার্কিট আচরণ বলেন তা একটি ক্যাপাসিটিভ সার্কিটের মতো কারণ এই ক্ষেত্রে Xc চেয়ে XL কম মানে আপনার L ω ω c এটি আপনার 0 এর কম সুতরাং আপনি যাকে বলেন তা হল আপনার 1 অ্যাপন ω c বড় L ω চেয়ে যার অর্থ আমার Xc XL চেয়ে বড় সুতরাং এখানে এটি XL XL লেখা হয়েছে আপনার Xc XL চেয়ে বড় বা XL চেয়ে Xc কম তো এই কারণেই সার্কিট আচরণ এই জিনিসের মতো এবং এটি আপনার বার হওয়া উচিত এটি সেখানে লেখা কয়েকটি জায়গায় ফেজোর নয় সুতরাং Z একটি ফেজোর কোয়ান্টিটি নয় এটি একটি জটিল কোয়ান্টিটি সুতরাং যাই হোক এটি তখনই যখন VL VC চেয়ে কম হয় সুতরাং সার্কিটটি আপনার ক্যাপাসিটির মতো হবে যাকে আপনি আপনার ক্যাপাসিটি সার্কিট বলেন সুতরাং এর সাথে আপনি কেবল এই উদাহরণটি গ্রহণ করুন যে v t 100 sin 40 t দেওয়া হয় যার অর্থ 100 sin ω t মানে ω প্রতি সেকেন্ডে 40 রেডিয়ান এবং R 10 ohm এবং L 02 হেনরি এবং ক্যাপাসিটারকে C 00014 ফেরাড দেওয়া হয় সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে I t vR t VL t এবং VC t তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে কিভাবে পাওয়ার লোস গণনা করতে হয় এবং আপনাকে ফেজোর ডায়াগ্রাম দেখাতে হবে সুতরাং এই সার্কিটটি আপনাকে ইনস্টানটানেওয়াস পোলারিটি নিতে হবে এটি দেওয়া হয়েছে এবং এটি আপনার v t ইতিমধ্যে 100 40 sin 100 sin 40 t দেওয়া হয়েছে এবং এটি R জুড়ে আপনার vR ভোল্টেজ এটি L যা হল L জুড়ে ভোল্টেজ এবং এটি ক্যাপাসিটার C জুড়ে C ভোল্টেজ সুতরাং আপনি যাকে বলেন তা খুঁজে বের করতে হবে যে আপনার i t vR t VL t VC t এই সমস্ত কোয়ান্টিটিস